আজ IP আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে আপনি বলতে পারেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তি এখন এটি হয়েছে কারণবায় ডোলে অ্যাক্ট যেটা ইউনাইটেড স্টেটসে প্রবর্তিত হয়েছিল এই আইনে বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক উন্নয়নের জন্য তাদের আবিষ্কারের লাইসেন্স দেওয়ার অনুমতি দেয় এই Bayh dole আইন কার্যকর হবার পূর্বে যে সকল বিশ্ববিদ্যালয়গুলি পাবলিক ফান্ড ব্যবহার করত তাদের পেটেন্ট নিতে দেওয়া হয় নি পাবলিক ফান্ড ব্যবহার করে পেটেন্টিংয়ের প্রচেষ্টাকে প্রযুক্তিকে প্রাইভেটাইজিং হিসাবে দেখা হত যা জনগণের তহবিল ব্যবহার করে করা হয়েছে এই আইন বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের উদ্ভাবনের লাইসেন্স ও বাণিজ্যিক উন্নতির অনুমতি দেয় পুরানো পেটেন্ট আইনে যে ব্যতিক্রম ছিল তার প্রেক্ষিতে আপনারা এই আইনের সুযোগ বুঝতে পারবেন পেটেন্ট আইন ট্রেডিশনালি ছাত্রদের দেওয়া কোন ধরনের নির্দেশ অথবা গবেষণামূলক অ্যাক্টিভিটিকে পেটেন্ট ইনফ্রিংনজমেন্ট এর এমবিট থেকে বাদ দেয় সুতরাং বিশ্ববিদ্যালয়ে অথবা ক্লাস রুমের ভিতর যাই হোক না কেন হয়তো সেটা ইনফ্রিংনজমেন্টের এমবিট এর মধ্যে পড়ত ও তবুও সেটাকে গণ্য করা হতো না কারণ সেটা ছাত্রদের পড়ানোর জন্য কাজে লাগে US আইনেও নির্দেশের ব্যতিক্রম অথবা গবেষণা বর্তমান ছিল কিন্তু এটি আনা হয়েছিল এইটি নিশ্চিত করতে যে বিশ্ববিদ্যালয়ে যে প্রডাক্ট ডেভলপড্ হয় বিশ্ববিদ্যালয়গুলিতে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকারগুলি তৈরি হয় সেগুলো কে যাতে বাণিজ্যিকরণ করা যায় ভারতেও এইরকম একটি চেষ্টা হয়েছিল যেখানে একটি বিল পাস হয়েছিল যা IP র ডেভেলপমেন্টে পাবলিক ফান্ডের সাথে জড়িত পাবলিক ফান্ডেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি কে সুরক্ষা প্রদান এবং ব্যবহার করার এই বিলকে PUPFIP বলা হত এই বিলটি কোন আইন হয় নি এটাকে ঘিরে কিছু নির্দিষ্ট বিতর্কিত কারণে ব্যর্থ হয়েছিল সুতরাং পেটেন্টগুলির লাইসেন্সিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলি র উপার্জনের পথ তৈরি হয়েছিল শুধু বিশ্ববিদ্যালয় নয় গবেষক এবং অধ্যাপকরাও সুতরাং এন্ত্রেপ্রেনিউড়িয়াল বিশ্ববিদ্যালয়ের এটাই ব্যাকগ্রাউন্ড যেখানে বিশ্ববিদ্যালয় এন্ত্রেপ্রেনিউরের ভূমিকা নিচ্ছে সুতরাং নতুন বিশ্ববিদ্যালয় যেখানে টেকনোলজিক্যাল সমাধান ও সমাজের গ্রোয়িং অর্থনৈতিক প্রত্যাশার সমাধান পাওয়া যেতে পারেআশা করা হয়েছিল বিশ্ববিদ্যালয় শুধু তাদের শিক্ষাদানের কার্য পারফর্ম করবে না তারা নতুন প্রযুক্তি দিয়ে সমাজকে সাহায্য নিশ্চিত করবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নতুন টেকনোলজিকে সুরক্ষা দেয় কারণ কোন সুরক্ষা না থাকলে লোকের পক্ষে নতুন টেকনোলজিতে বিনিয়োগ করা শক্ত হয় সব টেকনোলজির জীবনের প্রথম পর্যায়ে আমরা এটি দেখতে পাই এটি সফটওয়্যার বা বায়োটেকনোলজি যাই হোক প্রাথমিকভাবে নতুন প্রযুক্তিতে IP র উপর ফোকাস থাকে কারণ তখন সেই অধিকারগুলি ক্রিস্টালাইজড হয় নি যাতে লোকেরা জানে যে কিভাবে তাদের বিনিয়োগ পুনরুদ্ধার হয় সুতরাং কোন নতুন শিল্পের প্রথম যুগে আপনি IP র উপর ফোকাস দেখতে পান যা বিনিয়োগ আনে বিশ্ববিদ্যালয়গুলি যেহেতু তাদের রিসার্চের উপর ফোকাস থাকে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এবং ছড়িয়ে দিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি এমনভাবে অবদান রেখেছিল যাতে IP যা প্রাথমিক গবেষণাকে সুরক্ষা দিয়েছিল তা নতুন পণ্যে বিকশিত ড্ হতে পারে বেশিরভাগ সময়ে এটা হবার কারণ বিশ্ববিদ্যালয়ের গবেষণা টি কে কোন বেসরকারি প্লেয়ার কর্পোরেশন বা কোন সংস্থা গ্রহণ করে সেটার কমার্শিয়ালাইসিংয়ের জন্য জোর দিয়েছিল ও প্রযুক্তিকে মার্কেট করেছিল সুতরাং বিশ্ববিদ্যালয়গুলি মূলত গবেষণা করার ভূমিকা পালন করবে তবে তারা যে গবেষণা করবে তা এমন আওতাতে আসবে যেখানে বাণিজ্যিক এন্টিটি আগ্রহী এরপর বাণিজ্যিক এন্টিটিe বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্টনারশিপের ফলে কোন ধরনের লাইসেন্সিং বা কোন ধরনের এন্ত্রেপ্রেনিয়ার্শিপ ভূমিকা ও হতে পারে এখন বিশ্ববিদ্যালয় প্রধানত দুটি উপায়ে তাদের IP কমার্শিয়ালাইজ করতে পারে একটি হল তাদের সুরক্ষিত টেকনোলজির লাইসেন্সকরণ অথবা তারা নিজেরা এর পেটেন্ট নিয়ে গবেষকদল ও রিসার্চ টিমের সদস্যরা মিলে নিজেদের সংস্থা ইনকিউবেট করতে পারে যেখানে তারা নিজেরাই এন্ত্রেপ্রেনিউর অর্থাৎ একটি উপায় সুরক্ষিত টেকনোলজির লাইসেন্স নিয়ে তার মাধ্যমে রয়ালটি উপার্জন অন্য উপায়ে কোন তৃতীয় পক্ষকে লাইসেন্স না দিয়ে স্টার্ট আপ হিসাবে একটি ছোট দল গঠন করে কোম্পানি গঠন করে নিজেরা কমার্শিয়ালাইজ করার চেষ্টা এইসব কে এখন বিশ্ববিদ্যালয়ের কাজ হিসাবে দেখা হয় যা জনগণের ভালোর জন্য করা সুতরাং শিক্ষার একটা ফাংশন হচ্ছে জনসাধারণের ভালোর জন্য কাজ করা একইভাবে নতুন টেকনোলজির বিকাশও জনগণের ভালোর জন্য কোন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সাথে সামঞ্জস্য রাখে হিসাবে দেখা হয়েছিল আমি বলেছিলাম যে টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি সহায়ক সুতরাং বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে টেকনোলজির প্রসার ঘটে ও USA তে বিশেষত 1980 সাল থেকে পাঁচ হাজারের বেশি স্টার্ট আপ সংস্থা তৈরি হয়েছে Bayh dole আইনের ফলে অনেক স্টার্ট আপ টেকনোলজি ব্যবহার করেছিল যা বিশ্ববিদ্যালয়গুলিতে নির্মিত হয়েছিল ভারতে IIT স্টাট আপ কোম্পানি ইনকিউবেট করে বিশেষত IIT মাদ্রাজ ও IIT বোম্বে তাদের রিসার্চ পার্ক রয়েছে তাদের ইনকিউবেটেড সংস্থা রয়েছে ভারতে যে মডেল অনুসরণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পেটেন্টের লাইসেন্সিং ইনকিউবেটেড সংস্থা মাত্র কয়েকটি কিন্তু প্রধানত যে মডেলটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির পেটেন্টগুলির লাইসেন্সিং একটি বিশ্ববিদ্যালয়ের জন্য IP র গুরুত্ব কি ব্লকবাস্টার টেকনোলজি যার থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন হয় এরূপ টেকনোলজির লাইসেন্সিং এর USA তে অনেক উদাহরণ আছে যেমন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যান্সার ড্রাগ হিসাবে টেক্সোল নিয়ে আসে এরা বৃষ্টল মায়ারস স্কুইব সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে যা একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা এরা তাদের প্রযুক্তি থেকে 45 মিলিয়ন আয় করেছে মিনেসোটা বিশ্ববিদ্যালয় HIV এইডস ড্রাগ আবাকবির তৈরি হওয়ার সাথে যুক্ত ছিল সেটার থেকে তারা 370 মিলিয়ন বেশি আয় করেছে আমরা দেখেছি অনেক স্টেক যুক্ত থাকার কারণে আজকাল বিশ্ববিদ্যালয়গুলিও পেটেন্ট মামলায় লড়াই করেছে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংস্থাগুলির সঙ্গে লড়াই করেছে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়াই করেছে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব কর্মচারী ও প্রফেসরদের সাথেও লড়াই হয় একটি ল্যান্ডমার্ক কেস যেখানে Madey বনাম ডিউক বিশ্ববিদ্যালয় জড়িত 2002 সালে এই ঘটনাটি সামনে আসে যেখানে অধ্যাপক Madeyকে ডিউক বিশ্ববিদ্যালয় নিয়োগ করেছিল ও কিছু ডিসপিউট দেখা গিয়েছিল Madey ডিউক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একটি ইনফ্রিনজমেন্টের মামলা করেছিলেন ডিউক বিশ্ববিদ্যালয় গবেষণার ব্যতিক্রমকে উদাহরণ করে বলেছিল যে এর কার্যক্রমগুলি গবেষণার মত হবে তাই টেকনিক্যালি পেটেন্ট ইনফ্রিনজিমেন্টের মধ্যে পড়বে না অন্যদিকে প্রফেসর Madey এর তালিকা অনুযায়ী ডিউক বিশ্ববিদ্যালয় তাদের টেকনোলজির বাণিজ্যিকরণে এগ্রেসিভ ছিল সেই কারণেই গবেষণার ব্যতিক্রম যা সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের জন্য ওপেন এবং সেটা শুধু স্টুডেন্টদের নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার করা যায় সেই নিয়ম এমন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয় যারা তার টেকনোলজির বাণিজ্যিকরণ করে USA এর সমস্ত লিডিং বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে এটি সত্য ছিল আদালতের রায় অনুযায়ী প্রযুক্তি বাণিজ্যকরনের জন্য গবেষণার ব্যতিক্রম ডিউক বিশ্ববিদ্যালয়ের জন্য ওপেন হবে না রিসার্চের ক্ষেত্রে ইন্ডিয়াতে খুব বড় ব্যতিক্রম রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে রিসার্চ ততটা এলাও করা হয় যতক্ষণ তাদের অবজেক্টিভ থাকছে শুধু রিসার্চে কমার্শিয়াল দিকে নয় এবং তারা ইনস্ট্রাকশন দিচ্ছে শুধু স্টুডেন্টকে তবে রিসার্চটা হয়তো টেকনিক্যালি পেটেন্ট ইনফ্রিনজিমেন্ট করতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় যখন তাদের গবেষণার বাণিজ্যিকরণ শুরু করবে তখন ব্যবহৃত গবেষণা ও কমার্শিয়ালাইজেসন এর মধ্যে পার্থক্য করা খুব কঠিন হতে পারে যেমন Madey বনাম ডিউক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছিল সম্প্রতি আমাদের কাছে CRISPR Cas9 টেকনোলজি রয়েছে যা DNA এর স্নিপেটগুলি রি রাইটিংয়ের যাকে আমরা সাধারণত জিন এডিটিং বলে থাকি এখন টেকনোলজিক্যাল ইস্যুর চেয়ে নৈতিক ইসু জোরালো হয়েছে যে জেনেটিক উপাদান এডিটিংয়ে কত ব্যয় হতে পারে কারণ বেশিরভাগ সময়ে এই টেকনিক প্রাথমিক পর্যায়ে ব্যবহৃত হয় ও গবেষকরা এর পরিণতি কি হতে পারে তা অনুমান করতে সক্ষম হন না সুতরাং কিছু নৈতিক ইসু জড়িত আছে একটি উদাহরণ UC Berkeley মামলা করেছিলেন MIT ও হার্বার্ডের ব্রড ইনস্টিটিউটের বিরুদ্ধে Berkeley 2012 এ পেটেন্ট দায়ের করেছিলেন ও ব্রড ইনস্টিটিউট 2014 এ পেটেন্ট জিতেছিল এখানে টেকনোলজি ওভারল্যাপ করেছে যেখানে দুটি সংস্থা টেকনোলজি লক আপ করার জন্য পেটেন্ট ভেরিয়েশনের আবেদন করেছিল আপনি বিভিন্ন প্রকার ডিসপিউট দেখতে পাবেন বিশেষত যখন স্টেক বেশি হয় আপনি সম্ভবত এন্ত্রেপ্রেনিউড়িয়াল বিশ্ববিদ্যালয়কেও মামলা করার দিকে যেতে দেখবেন গবেষণাগার থেকে উদ্ভাবন বাজারে নিয়ে যাবার অনেক উদাহরণ আছে কয়েকটি প্রফেসর খুব পেশাদারী ভাবে তৈরি করেছেন যারা ল্যাবের গবেষণালব্ধ ফল থেকে দুর্দান্ত সংস্থা তৈরীর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Herbert Boyer Genetech নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যা একটি লিডিং ফার্মাসিউটিক্যাল সংস্থা যা আজ বায়োটেকনোলজি তে জড়িত তারা কৃত্রিম মানব ইনসুলিন 1978 সালে তৈরি করেছিল এবং সংস্থাটিকে 2009 সালে Hoffmann La Roche অধিগ্রহণ করেছিলেন ভারতে এরূপ একটি উদাহরণ ড পি ভেনকট রঙ্গন যিনি একজন লিডিং একাডেমিক ও আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র Yodlee INC নামক আমেরিকান সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন যা একটি ব্যবসায়িক সাফল্য ছিল MRC ল্যাবরেটরী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজি বিজ্ঞানীর কাজ 11টি নোবেল পুরস্কার অর্জন করেছিল LMB র কাজের লাইসেন্সিং Humira ডেভেলপ করেছিল এটি একটি বায়োলজিক বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ড্রাগ যা অটোইমিউন রোগের জন্য ব্যবহৃত হয় এর রয়ালটি শেয়ার বিক্রয় ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির লাইসেন্সিং থেকে 700 মিলিয়ন এর অধিক আয় হয়েছে আপনি দেখলেন এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা বিশ্ববিদ্যালয়গুলি তে ডেভেলপ হওয়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি মার্কেটে কিভাবে পার্সিভ হয় তার এটা একটা খালি ঝলক